সর্বশেষ লেকচারে আমরা মডিউল 4 শুরু করেছিলাম যেটা ছিল বায়োরিয়েক্টরের কর্মক্ষমতার উপর প্রভাব ফেলে এমন কাল্টিভেশন প্যারামিটারের বলা হয় কেননা এরা বায়োরিয়েক্টরের কর্মক্ষমতার উপর প্রভাব ফেলে আমরা আজকে এই আলোচনাই চালিয়ে যাবো আমরা পূর্ববর্তী লেকচারে দেখেছিলাম যে এমন অনেক কাল্টিভেশন প্যারামিটার আছে যেগুলো বায়োরিয়েক্টরের কর্মক্ষমতার উপর প্রভাব ফেলে এরকম কমন অল্প কিছু প্যারামিটার যাদেরকে পরিমাপ করা হয় এবং নিয়ন্ত্রণ করা হয় এদের মধ্যে আছে তাপমাত্রা pH মিডিয়াম কম্পোজিশন আমরা তাপমাত্রা সম্পর্কে বিস্তারিত দেখেছি গ্রোথের জন্য উপযুক্ত তাপমাত্রার পরিসরের উপর ভিত্তি করে অর্গানিজমের হবে যখন অপটিমাম তাপমাত্রা 15 degree C অথবা থার্মোফিলিক যখন অপটিমাম তাপমাত্রা 60 degree C এরপর আমরা আরো এই বিশেষণগুলো দেখেছি - অব্লিগেইট - এদেরকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে যেমন তাপমাত্রার উপর নির্ভরতার ক্ষেত্রে অব্লিগেইট অর্থ হলো কঠোর আর ফ্যাকাল্টেটিভ অর্থ হলো নমনীয় এরপর আমরা দেখেছি তাপমাত্রার প্রভাবের গাণিতিক বিশ্লেষণ এরপর আমরা বিভিন্ন ক্ষেত্রে নিম্ন তাপমাত্রার প্রয়োগ দেখেছি - উৎপাদনের জন্য সেল লাইন এমন কি সম্পূর্ণ মানবদেহকে একটি নির্জীব অবস্থায় রাখতে এখানে কিছু সংশ্লিষ্ট ভিডিওর কথাও বলা হয়েছিল আমি আশা করি তোমরা এগুলো দেখেছো ভিডিওগুলো বেশ কৌতুহলোদ্দীপক এরপর আমরা তাপমাত্রা নিয়ন্ত্রণের কিছু বিষয় নিয়ে দেখেছিলাম এরপর আমরা মিডিয়ামের pH এর আলোচনায় গিয়েছি কিছু অর্গানিজম pH এর একটি বড় পরিসরে বেড়ে উঠতে পারে আবার অন্য কিছু অর্গানিজম অন্যান্য কিছু সেল যেমন ম্যামালিয়ান সেলের বেড়ে ওঠার জন্য উপযুক্ত pH এর পরিসর বেশ সংকীর্ণ তাই বায়োরিয়েক্টরের সর্বোত্তম ফলাফল পেতে বায়োরিয়েক্টরে pH ভালোভাবে পরিমাপ এবং নিয়ন্ত্রণ করা জরুরি এছাড়া আমরা বলেছিলাম যে pH নিয়ন্ত্রণের ক্ষেত্রে মিডিয়া কম্পোনেন্ট ব্যবহার করা যাবে না এর মধ্যে সেল বেড়ে উঠতে পারে সম্ভবত এরকম মিডিয়ার উচ্চ আয়নিক তীব্রতার কারণে এরপর খুব সংক্ষিপ্তভাবে অ্যারেশন এবং এজিটেশন সম্পর্কে দেখেছি এরপর আমরা বলেছি কীভাবে এদের নিয়ন্ত্রণ করা যেতে পারে আমরা আরো বলেছিলাম এরা সেলগুলো সাসপেনশনে প্রয়োগ করে আমরা বলেছিলাম এই লেকচার থেকে আমরা এই দুইটি বিষয় নিয়ে দেখবো তাহলে আগানো যাক এরপর আমরা ডিসলভড অক্সিজেন বা DO নিয়ে আলোচনা করবো কিছুটা বিস্তারিতভাবে দেখবো ব্যাপারগুলো অ্যারোবিক সেলগুলোকে তরল মাধ্যমে কালচার হিসেবে প্রকাশ করা হয় অধিকাংশ বায়োরিয়েক্টরেই মূলত বাতাসই হলো অক্সিজেনের উৎস আর তাই দ্রবীভূত অক্সিজেনের মাত্রাকে বাতাসে পারসেন্টেজ স্যাচুরেশন হিসেবে প্রকাশ করা হয় তোমরা সাম্যাবস্থার ধারণা সম্পর্কে জেনেছো ধরা যাক পানি বাতাসের সংস্পর্শে আছে অক্সিজেন যেটা বাতাসে আছে সেটা পরিচালিত হবে জলীয় দশায় তরল দশায় বায়বীয় দশায় এটি ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না একটি নির্দিষ্ট সাম্যাবস্থা অর্জিত হয় মাইক্রোস্কোপিক দৃষ্টিকোণ থেকে বলা যায় এখানে একটি হলো অক্সিজেন অণুগুলো বায়বীয় দশা থেকে তরল দশা প্রাপ্ত হওয়ার হার এবং অপরটি হলো অক্সিজেন অণুগুলোর তরল দশা থেকে বায়বীয় দশায় যাওয়ার হার এরা উভয়ই ঘটতে থাকে এবং একটি নির্দিষ্ট পর্যায়ে এসে ঘনমাত্রাগুলো এমন দাঁড়ায় যে অক্সিজেনের বায়বীয় দশা থেকে তরল দশায় যাওয়ার হার সমান হয় অক্সিজেন অণুগুলোর তরল দশা থেকে বায়বীয় দশায় যাওয়ার হারের এটাই হলো সাম্যাবস্থার শর্ত এই ঘনমাত্রাগুলোর মধ্যে অবশ্যই একটি বিশেষ সম্পর্ক রয়েছে যেটি হেনরির সূত্র ইত্যাদির মাধ্যমে প্রকাশ করা যায় যখন সাম্যাবস্থা অর্জিত হয় কিন্তু এরা সমান নয় তোমার কাছে বাতাসে 21 শতাংশ অক্সিজেন আছে পানিতে সাধারণ অবস্থায় আছে 8 ppm পরিমাণ অক্সিজেন খুব সহজে দ্রবণযোগ্য নয় এমন একটি গ্যাস তাই সাধারণ অবস্থায় পানিতে এটা মাত্র 8 ppm পরিমাণ অর্থাৎ প্রতি লিটারে তুমি পাচ্ছো 8 mili gram পরিমাণ যেখানে বাতাসে তোমার আছে 21 শতাংশ অক্সিজেন এটা যেকোনো ক্ষেত্রেই প্রযোজ্য যারা দুইটি দশায় ভাগ হয়ে আছে তাপগতিবিদ্যা থেকে তোমরা এটা জেনে থাকবে এটা একটি নির্দিষ্ট সিস্টেমের নির্দিষ্ট একটি উদাহরণ যেটা বায়োরিয়েক্টরের সাথে সম্পর্কিত তাই আমরা এটা নিয়ে আরো বিস্তারিত দেখবো সাম্যাবস্থায় অক্সিজেন বিভক্ত হচ্ছে - তরলে দ্রবীভূত অক্সিজেনের ঘনমাত্রা এবং বাতাসে অক্সিজেনের ঘনমাত্রা ভিন্ন ভিন্ন এককে দেওয়া আছে - এদের মধ্যকার সম্পর্ক তোমার জানা আছে এখন যখন বাতাসে অক্সিজেন স্যাচুরেটেড হবে তখন তরলে একটি নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন থাকবে যদি তুমি গ্যাস ফেইজ কম্পোজিশন পরিবর্তন করো অবশ্যই সাম্যাবস্থায় তরলে ঘনমাত্রা পরিবর্তিত হবে যদি বাতাসকে শতকরা 100 ভাগ অক্সিজেন দ্বারা পরিবর্তিত করো 100 অক্সিজেন গ্যাস তাহলে সাম্যাবস্থায় তরলে অক্সিজেনের ঘনমাত্রা অনেক অন্যরকম হবে এটা 40 ppm এর আশেপাশে যেখানে এটা আগে ছিল 8 ppm যখন বাতাসে মাত্র 21 শতাংশ অক্সিজেন ছিল তোমাদের এ ব্যাপারগুলো মাথায় রাখা দরকার যখন বাতাস ব্যবহৃত হয় যখন এটা সম্পূর্ণভাবে স্যাচুরেটেড হয়ে যায় তুমি বলতে পারো এটা 100 ভাগ স্যাচুরেটেড এবং আমরা সাধারণত কাজ করে থাকি 0 থেকে 100 এর ভেতরে এখানে তোমার মাথায় রাখা দরকার যখন গ্যাসের ঘনমাত্রা পরিবর্তিত হবে তুমি বাতাসে 100 ভাগ স্যাচুরেশনেরও উপরে যেতে পারবে তুমি সর্বোচ্চ শতকরা 480 ভাগে যেতে পারবে তুমি জানো যে এটা হলো শতকরা 21 ভাগ যেটা হচ্ছে 100 ভাগ অক্সিজেন যদি এটি সম্পূর্ণরূপে অক্সিজেন হয় যেটা হলো গ্যাস ফেইজ তাহলে তুমি বায়ুতে শতকরা 480 ভাগ স্যাচুরেশনে যেতে পারবে এখানে আবারো বায়োরিয়েক্টরের ব্যাপারটি আসছে এর কাঠামোতে স্টারার pH প্রোব বাতাসের ইনলেট এবং তাপমাত্রার প্রোব একটি ধারণাগত সিস্টেম নিয়ে কাজ করা যাক তোমরা যেমনটি জানো যে আমাদের সিস্টেম বাস্তবসম্মত অথবা ধারণাগত এদের যেকোন একটি হতে পারে এক্ষেত্রে আমরা ধারণাগত সিস্টেম নিয়ে কাজ করবো আমরা কেন এমন একটি সিস্টেম নিয়ে কাজ করতে যাচ্ছি সেটা কিছুক্ষণের মধ্যে পরিষ্কার হয়ে যাবে খুব সম্ভবত আমি এ বিষয়টির দিকে আলোকপাত করবো যে সিস্টেমটি নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি সেটি হলো এই ব্রথ সমীকরণ যেখান থেকেই আমরা সবসময় আলোচনা শুরু করি এটি অত্যন্ত মৌলিক

তাহলে অক্সিজেনের ইনপুট রেট সবগুলো রাশিই প্রতি একক সময়ের ভর হিসেবে আমরা একটি নির্দিষ্ট সিস্টেম নিয়ে কাজ করছি ব্রথ থেকে বুদবুদগুলোকে বাদ দিয়ে যেন আমরা এই আউটপুট রেটকে 0 ধরতে পারি এটা আমাদের কাজকে বেশ অনেকখানি সহজ করে দেয় তাহলে আউটপুট রেট হলো 0 এভাবে চিন্তা করো আমাদের আছে ব্রথ বিয়োগ বুদবুদ তাহলে শুধু ব্রথের তরল অংশটিই আমাদের সিস্টেম তরল ব্রথ থেকে অক্সিজেনকে বের হয়ে আসতে হলে তোমাকে সুপার স্যাচুরেটেড কন্ডিশনে পৌঁছতে হবে আমরা সুপার স্যাচুরেটেড কন্ডিশনে অপারেট করবো না ধরে নিয়ে আমরা বলবো যে আমাদের ক্ষেত্রে সিস্টেমের অর্থাৎ যেটা হলো ব্রথ বিয়োগ বুদবুদ তার অক্সিজেনের আউটপুট রেট 0 হবে আমরা এভাবেই এর মান 0 ধরছি এখানে অবশ্যই ইনপুট রেট থাকবে যেটা হলো আমাদের সিস্টেম অর্থাৎ তরল ব্রথের গ্যাস বুদবুদ থেকে ধরি নিই এখানে এমন কোনো বিক্রিয়া হচ্ছে না যেটা অক্সিজেন উৎপন্ন করে আমাদের সিস্টেমে এবং এখানকার জন্য আমরা কনজাম্পশন রেখে দিই এবং অক্সিজেনের ভর এটাকে আমরা লিখি অক্সিজেনের ঘনমাত্রার মাধ্যমে যেটা সাধারণত পরিমাপ করা হয় যেটা পরিমাপযোগ্য তাহলে ভর হলো ঘনমাত্রা গুণন আয়তন এবং যদি আমরা প্রতিস্থাপন করি আমরা এটাকে ঘনমাত্রার মাধ্যমে লিখতে পারি এখন যদি ইনপুট রেট কনজাম্পশন রেটের বেশি হয় যদি তুমি দ্রুততর হারে অক্সিজেন সরবরাহ করতে পারো যে হারে এটা সেলে গৃহীত হচ্ছে তার তুলনায় তাহলে একিউমুলেশন রেট 0 অপেক্ষা বড় হবে

এটা দেখাটা খুবই সহজ যে যদি rirc সুতরাং ri rc হলো ধনাত্মক তাহলে এটা একিউমুলেট করবে যদি এমন অবস্থাই হয় তাহলে DO অর্থাৎ দ্রবীভূত অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাবে ব্যালেন্সের সহজ সমীকরণ থেকেই বোঝা যাচ্ছে অপরদিকে যদি ইনপুট রেট সেলের কনজাম্পশন রেটের তুলনায় কম হয় তাহলে একিউমুলেশন রেট 0 এর কম হবে তাহলে DO ডিপ্লেট করবে অথবা DO হ্রাস পাবে যদি ইনপুট রেট কনজাম্পশন রেটের সমান হয় তাহলে একিউমুলেশন রেট হবে 0 DO ধ্রুবক থাকবে এটা হলো স্টেডি স্টেট কন্ডিশন করার সময়ে

DO সেট পয়েন্ট ভগ্নাংশ সুতরাং এটা হেনরির সূত্রের মাধ্যমে ধ্রুবক h এর সাথে সম্পর্কযুক্ত এবং যদি আমরা এটা নিয়ে আরো কাজ করি এটা হবে রৈখিক সম্পর্ক অতএব 21 শতাংশের সাথে সংশ্লিষ্ট হলো 100 তার মানে 100 শতাংশের সাথে সংশ্লিষ্ট হলো 480 ইত্যাদি এখন আমরা এটা নিয়ে কেন এত আগ্রহী দেখো DO আর কিছুই না বরং মিডিয়ামে অক্সিজেনের একিউমুলেটেড লেভেল সম্পর্কে বিভিন্ন প্রকার অর্গানিজম সম্পর্কে অনেক অ্যারোবিক ব্যাকটেরিয়াকে দেখে গেছে দ্রবীভূত অক্সিজেন মাত্রা 50 শতাংশের বেশি পছন্দ করে থাকে যেটা নিয়েই আমরা আগ্রহী কিন্তু কিছু অর্গানিজম যেমন Clostridium acetobutylicum যেটি একটি মাইক্রো অ্যারোবিক এর প্রয়োজন হয় নিম্ন অক্সিজেন মাত্রা এবং 5 শতাংশ অপেক্ষা কম DO এখন অক্সিজেনের সরবরাহের দিকে তাকানো যাক এর আগে আমি একটু জোর দিতে চাই যে এর কারণ হলো আমাদের DO নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে DO সরাসরি অর্গানিজমের গ্রোথ এবং প্রোডাক্টিভিটিকে প্রভাবিত করে যদিও এটি কেবলই একটি একিউমুলেশনের লেভেল এখন আমরা যদি অক্সিজেনের সরবরাহের বিস্তারিত আলোচনায় যাই আমি শৈল্পিকভাবে বায়ু বুদবুদকে এঁকেছি অর্ধগোলক বা অর্ধবৃত্তের মাধ্যমে এরা প্রকৃতপক্ষে গোলক আকৃতির কাছাকাছি হয়তো আমি এদেরকে শুধুমাত্র অর্ধগোলকের মাধ্যমে প্রকাশ করেছি দ্বিমাত্রিকভাবে আঁকলে এটা হয় অর্ধবৃত্ত এটা হলো বায়ু বুদবুদ এবং এটা হলো সেল এটা হলো তরল মিডিয়াম যার মধ্যে উভয়ে আছে প্রকৃতপক্ষে এটাই আমাদের সিস্টেম কী ঘটে যদি অক্সিজেন ভেতর থেকে বায়ু বুদবুদের মাধ্যমে তরলে স্থানান্তরিত হয় এবং এরপর সেটা সেলে যায় এই প্রক্রিয়ায় আমরা যদি মাইক্রোস্কোপিকালি তাকাই এবং যদি আমরা ঘনমাত্রাগুলো বা ওই পদার্থের জন্য মোল ভগ্নাংশগুলো দেখি মোল ভগ্নাংশ বায়ু বুদবুদের ভেতর সর্বোচ্চ হবে গ্যাস মোল ভগ্নাংশের হিসাবে তাহলে এখানে ইন্টারফেসে এটা হলো গ্যাসের ঘনমাত্রা এটা তরলের ঘনমাত্রা এটা সাম্যাবস্থায় এটা জানা গেছে যে এটা তাৎক্ষণিকভাবে ইন্টারফেসে সাম্যাবস্থা অর্জন করে এবং এখানে আমরা এই মুহূর্তে যেটা নিয়ে চিন্তা করছি সেটা হলো তরল দশায় মোল ভগ্নাংশ তাহলে তরল দশায় মোল ভগ্নাংশ হলো xAi সাম্যাবস্থায় গ্যাস দশায় মোল ভগ্নাংশ yAi তাহলে এখানে বায়ু বুদবুদের একদম কাছাকাছি অবস্থিত একটি অঞ্চল আছে যেখানে অক্সিজেনের ঘনমাত্রা খুব দ্রুত কমে যায় অক্সিজেনের মোল ভগ্নাংশ তরলটিতে খুব দ্রুত কমে যায় এবং ধারণাগত এই অঞ্চলটিকে বলা হয় গ্যাস তরল ফিল্ম এটা প্রকৃতপক্ষে এমন কিছু নয় এখানে কোনো ফিল্ম নেই ইত্যাদি ইত্যাদি এটি একটি অঞ্চল এটি একটি ফিল্মটি একটি ধারণাগত ব্যাপার এটি সেই অঞ্চলটি যেখানে ঘনমাত্রা খুব দ্রুত হ্রাস পায় এবং এরপর তরলে ঘনমাত্রা বা মোল ভগ্নাংশ হলো xAL এবং সেলের আশেপাশে আবারো কারণ এখানে 2 দশার সেল অনেকটা আংশিক কঠিন আংশিক তরল দশা এবং এটা হলো তরল দশা অতএব এর চারপাশে ফিল্ম এর চারপাশে আছে যেখানে ঘনমাত্রার খুব দ্রুত পতন ঘটে এবং সেল C হলো সর্বশেষ ঘনমাত্রা যেটা এর মেটাবলিক চাহিদা মেটায় প্রকৃতপক্ষে সেলে একমাত্র যে জায়গায় অক্সিজেনের প্রয়োজন হয় তা হলো সর্বশেষ ইলেকট্রন গ্রাহক যেই ইলেকট্রনগুলো অক্সিডেটিভ ফসফোরাইলেশনের থেকে নির্গত হয় অ্যারোবিক অর্গানিজমে এটাই একমাত্র জায়গা যেখানে এটা প্রয়োজন কিন্তু এটা এতোটাই তাৎপর্যপূর্ণ যে এটা অপরিহার্য হয়ে পরে তাই বায়োরিয়েক্টরে অক্সিজেনের সরবরাহ প্রয়োজন অক্সিজেনের গ্রাহক দুঃখিত ইলেকট্রন গ্রাহকের নির্দিষ্ট চাহিদা পূরণে স্টেডি স্টেটে গ্যাস তরল ইন্টারফেসের মধ্য দিয়ে অক্সিজেনের পরিবহণের ব্যাপারটি দেখা যাক ধরা যাক স্টেডি স্টেট পৌঁছেছি এবং আমরা ইন্টারফেসের মধ্য দিয়ে পরিবহণের ব্যাপারটির দিকে তাকাচ্ছি গ্যাস তরল ইন্টারফেসে অক্সিজেন প্রবেশের হার অবশ্যই সমান হতে হবে গ্যাস তরল ইন্টারফেসের মধ্য দিয়ে অক্সিজেন বহির্গমনের হারের সাথে স্টেডি স্টেট বজায় রাখার জন্য অথবা স্টেডি স্টেটে পৌঁছানোর জন্য তাহলে স্টেডি স্টেটে এটাই সত্যি অর্থাৎ গ্যাস তরল ইন্টারফেসে অক্সিজেন প্রবেশের হার গ্যাস তরল ইন্টারফেসের মধ্য দিয়ে অক্সিজেন বহির্গমনের হার এখন ফ্লাক্সের দিকে তাকানো যাক ফ্লাক্স প্রতি একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত পরিমাণ হারক্ষেত্রফল ফ্লাক্স আর কিছুই না এটা হলো প্রতি একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত পরিমাণ অথবা অন্য কথায় এটা হলো একক ক্ষেত্রফলে হার ক্ষেত্রফলটি অতিক্রমণের দিকের সাথে লম্ব তোমরা ফ্লাক্স সম্পর্কে জেনে থাকবে ভরবেগের ফ্লাক্স ইত্যাদি সম্ভবত তোমার ট্রান্সপোর্ট কোর্সে এখানে আমরা ফ্লাক্স নিয়ে কাজ করবো কারণ এক্ষেত্রে জিনিসটি বুঝতে সুবিধা এটাই হলো ফ্লাক্সের প্রকৌশলগত অর্থ অন্যান্য বিভিন্ন প্রেক্ষিতে ফ্লাক্সের অর্থের সামান্য পার্থক্য রয়েছে এরকম একটি ব্যাপার আসবে মডিউল 5 এ আমি তোমাদের বলে দেবো যখন এটা নিয়ে আমরা কথা বলবো হার একই ক্ষেত্রফলও একই থাকছে তাই গ্যাস তরল ইন্টারফেসে অক্সিজেন প্রবেশের ফ্লাক্স গ্যাস তরল ইন্টারফেসে অক্সিজেন বহির্গমনের ফ্লাক্সের সমান হতে হবে অর্থাৎগ্যাস তরল ইন্টারফেসে অক্সিজেন প্রবেশের ফ্লাক্স গ্যাস তরল ইন্টারফেসের মধ্য দিয়ে অক্সিজেন বহির্গমনের ফ্লাক্স আমি এই রাশিগুলোকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করেছি যেখানে আসলে ক্ষেত্রফলও একই ফ্লাক্সকে চিন্তা করা যেতে পারে ট্রান্সফার কোয়েফিসিয়েন্ট গুণন চালক বল হিসেবে এটাই ফ্লাক্স বিষয়ে আলোচনার প্রমিত উপায় এটাকে চিন্তা করা যেতে পারে ট্রান্সফার কোয়েফিসিয়েন্ট এবং চালক বলের গুণফল হিসেবে ফ্লাক্স সংঘটনের ক্ষেত্রে চালক বল থাকা অপরিহার্য ধরা যাক এক্ষেত্রে ফ্লাক্সকে প্রকাশ করা হচ্ছে NA দ্বারা আমরা এটিকে A হিসেবে বিবেচনা করবো এবং এটি অক্সিজেনের ক্ষেত্রে প্রয়োগ করবো এখানে A একটি সাধারণ প্রজাতি ট্রান্সফার কোয়েফিসিয়েন্ট হলো ky এটা হলো অক্সিজেনের মাস ট্রান্সফার কোয়েফিসিয়েন্ট গ্যাস দশায় ট্রান্সফার কোয়েফিসিয়েন্টটি হলো ky গুণন ঘনমাত্রার পার্থক্য যেটা হলো এখানে চালক বল এখানে এটাই হচ্ছে কার্যপদ্ধতি ট্রান্সফার কোয়েফিসিয়েন্টের এই পদ্ধতিতে যেমনটি এখানে বলা হয়েছে যেখানে ফ্লাক্স হলো ট্রান্সফার কোয়েফিসিয়েন্ট এবং চালক বলের গুণফল এখানে ট্রান্সফার কোয়েফিসিয়েন্ট ky আছে এবং চালক বল হলো ঘনমাত্রার পার্থক্য বা মোল ভগ্নাংশের পার্থক্য এটাই হলো ইন্টারফেস পর্যন্ত পৌঁছানো অক্সিজেনের ফ্লাক্স তরলের ক্ষেত্রে এটা হলো kx ট্রান্সফার কোয়েফিসিয়েন্ট গুণন চালক বল এখানে মোল ভগ্নাংশের পার্থক্য তাহলে এই দুইটি অবশ্যই সমান হতে হবে স্টেডি স্টেটের কন্ডিশন অনুযায়ী এটাকে নাম দেওয়া যাক সমীকরণ কারণ আমরা এই সমীকরণটিকে পরিবর্তীতেও এই আলোচনায় নির্দেশ করবো ফ্লাক্সকে সমান হতে হবে অতএব প্রতিটি রাশি NA এর সমান হতে হবে যেটাকে আমরা ফ্লাক্স হিসেবে সংজ্ঞায়িত করেছি গ্যাসে এবং তরলে ইন্টারফেস ঘনমাত্রা সাম্যাবস্থায় আছে এটা আমরা এর আগেও বলেছি যে yAi এবং xAi সাম্যাবস্থায় আছে এরা সাম্যাবস্থায় ঘনমাত্রা এবং সুতরাং yAi লেখা যাবে যেকোনো একটি ধ্রুবক গুণন xAi হিসেবে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে যদি তুমি সাম্যাবস্থার লেখচিত্রটি মনে করে দেখো এটা সাধারণত yAi অর্থাৎ একটি দশায় মোল ভগ্নাংশ বনাম অপর দশায় মোল ভগ্নাংশ এটা সাধারণত একটি বক্ররেখা হয়ে থাকে তাই একটি নির্দিষ্ট অঞ্চলে এই বক্ররেখাটিকে সরলরেখার কাছাকাছি ধরে নেওয়া যায় যেমনটা বলা হচ্ছে ব্যাপারটা ঠিক সেটাই আমরা সাম্যাবস্থার সম্পূর্ণ বক্ররেখাটিকে খন্ড খন্ড করে সরলরেখা হিসেবে ধরে নিচ্ছি এবং আমরা এই ছোট ছোট অঞ্চলে yAi এবং xAi এর সরলরৈখিক সম্পর্ক নিয়ে কাজ করছি এটিকে নাম দেওয়া যাক সমীকরণ দুই m হলো সাম্যাবস্থার ধ্রুবক এটাকে সাধারণত বলা হয় হেনরির ধ্রুবক ইন্টারেফেসের ঘনমাত্রা yAi এবং xAi পরিমাপ করা সাধারণত বেশ কষ্টসাধ্য হয়ে থাকে তাই আমাদেরকে এই সমীকরণটি এমনভাবে সাজাতে হবে যেন পরিমাপযোগ্য বা জানা ঘনমাত্রার সাহায্যে এটি প্রকাশ করা যায় এটি পরিমাপ করা বেশ কষ্টসাধ্য কিছুক্ষেত্রে এটা বিশেষায়িত প্রোবের মাধ্যমে পরিমাপ করা হয়েছে গবেষণার সময় এবং এটা প্রমাণিত হয়েছে প্রকৃতই এমন সাম্যাবস্থা বিদ্যমান কিন্তু এটি নিয়মিতভাবে করা সম্ভব নয় সুতরাং যদি আমরা এটাকে ঘনমাত্রার সাহায্যে লিখতে চাই যেটা কিনা পরিমাপ করা যায় তাহলে এটা দাঁড়াচ্ছে Ky এবং Kx হলো সামগ্রিক মাস ট্রান্সফার কোয়েফিসিয়েন্ট kyএবং kx হলো গ্যাসীয় অংশ এবং তরল অংশের জন্য আলাদা আলাদাভাবে যদি আমরা ট্রান্সফার কোয়েফিসিয়েন্টের দিকে তাকাই এখান থেকে এখানে আমরা সম্পর্ক বের করতে চাই পরিবহণ বা ফ্লাক্স এর সাথে ঘনমাত্রাগুলোর যেটা হচ্ছে চালক বল গ্যাসীয় দশায় ঘনমাত্রা এবং তরল দশায় ঘনমাত্রা এটা আমরা সরাসরি করতে পারি না কারণ এটা গ্যাস দশা এটা তরল দশা গ্যাস দশায় কম্পোজিশনকে ধরা যাক আপেল এবং তরল দশার কম্পোজিশন ধরা যাক কমলা তুমি আপেলকে কমলা থেকে বা কমলাকে আপেল থেকে বিয়োগ করতে পারো না তাই আমরা এখানে ঘনমাত্রাকে প্রকাশ করি সমতুল্য গ্যাস দশার ঘনমাত্রা হিসেবে আর এটা নিয়েই হলো yA এর পুরো ব্যাপারটি এটাই হলো সেই ঘনমাত্রা যেটা গ্যাস দশার সাথে সাম্যাবস্থায় থাকে সাম্যাবস্থায় তরল দশার ঘনমাত্রা হলো xAL সংশ্লিষ্ট গ্যাস দশার ঘনমাত্রা হলো yA তাহলে আমরা পৃথক পৃথক মাস ট্রান্সফার কোয়েফিসিয়েন্টকে প্রতিস্থাপন করেছি একটি সামগ্রিক মাস ট্রান্সফার কোয়েফিসিয়েন্ট এবং পরিমাপযোগ্য বা জানা রাশি যেমন সাম্যাবস্থায় মান এদের সাহায্যে অনুরূপভাবে তরল অংশে এটা হলো সামগ্রিক মাস ট্রান্সফার কোয়েফিসিয়েন্ট Kx গুণন xA xAL xA হলো সেই ঘনমাত্রা যেটা গ্যাস দশায় বাল্ক ঘনমাত্রা yAG এর সাথে সাম্যাবস্থায় থাকে সুতরাং এরা প্রকৃত কোনো রাশি নয় কিন্তু এরা ধারণাগত রাশি এদেরকে সাম্যাবস্থার ক্ষেত্রে পরিমাপ করা যায় কিন্তু যেই অবস্থায় ট্রান্সপোর্ট সংঘটিত হয় সেখানে এরা ধারণাগত রাশি তাহলে yA আর কিছুই নয় বরং m গুণন xAL যেখানে সমীকরণ 4 এ সাম্যাবস্থার ধ্রুবকটি একই যেহেতু এর প্রতিটি রাশিই NA এর সমান আমরা লিখতে পারি প্রতিস্থাপন করে কে লেখা যায় এবং সাজিয়ে লিখে পাই যোগ করে পাই কে লেখা যায় এর ডানপক্ষ সমীকৃত করে আমরা পাই যদি m বড় হয় তাহলে অক্সিজেনের ক্ষেত্রে হেনরির সূত্রের ধ্রুবকের প্রচলিত মান হলো 475 x 104 যেটা অনেক বড় একটি সংখ্যা যদি m বড় হয় তাহলে যেমনটি আমরা দেখতে পাচ্ছি m এখানে ভগ্নাংশের লবে আছে আমরা সহজেই এটিকে উপেক্ষা করে যেতে পারি অন্যান্য মান অপেক্ষা বড় হবে কিন্তু যদি m বড় হয় লব অনেক বড় হবে কারণ অন্যান্য মানগুলো একই ক্রমের এবং তাই 1 ভাগ একটি বড় মানকে ধরা যেতে পারে 0 এভাবে আমরা সমীকরণ 10 পাচ্ছি আমরা দেখেছি যে সামগ্রিক মাস ট্রান্সফার কোয়েফিসিয়েন্ট মোল ভগ্নাংশের সাপেক্ষে নেওয়া হয়েছে এটার সাথে মিডিয়ামে মোট অক্সিজেনের ঘনমাত্রা গুণন করলে মোল ঘনমাত্রার সাপেক্ষে পাওয়া যাবে মোলার ঘনমাত্রা মোলার ঘনমাত্রার ভিত্তিতে অক্সিজেনের মাস ট্রান্সফার কোয়েফিসিয়েন্ট এবং ভলিওমেট্রিক ভিত্তিতে এটা হলো KLa আমরা এসব কিছু করেছি কারণ আমরা অক্সিজেনের উপর ব্যালান্স করছি তরলে অক্সিজেন সরবরাহ করছে বায়ু বুদবুদ তাহলে ইনপুটের হার আমরা বের করেছি আমাদের এটিকে সিস্টেমের আয়তন দ্বারা গুণ করতে হবে ভর ভিত্তিতে নির্ণয় করতে যেটাকে আমরা DO বলছি সেটা আসলে কিছুই না বরং CO2 মিডিয়ামে অক্সিজেনের ঘনমাত্রা যেটা যেকোনো সময়েই পরিমাপ করা যায় অক্সিজেনের একিউমুলেটেড পরিমাণ এবং এটিই আমাদের DO এটাই হলো ঘনমাত্রার সাথে DO এর সম্পর্ক KLa একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার বায়োরিয়েক্টরের জন্য তাই ইন্ডাস্ট্রিতে তোমাকে KLa এর মান কত হতে পারে সেটা ভালভাবে জানতে হবে কারণ এটাই তোমার বায়োরিয়েক্টরের অক্সিজেন ট্রান্সফারের ক্ষমতার সরাসরি পরিমাপ দিচ্ছে কিছু পদ্ধতি আছে যেটা দিয়ে KLa এর মান আনুমানিকভাবে নির্ণয় করা যায় এটাকে কাল্টিভেশন এবং ফার্মেন্টেশনের যেমন তাপমাত্রা চাপ কম্পোজিশন প্রবাহের হার এজিটেশন রেট ইত্যাদি তাই অনেকগুলো জিনিস KLa কে প্রভাবিত করতে পারে তাহলে আমরা এখন কী করবো আমরা সবগুলোকে নির্দিষ্ট মানে স্থির করে দিই এবং এরপর সবশেষে KLa এর মান বের করি এখানে দুইটি পদ্ধতি আছে সালফাইট অক্সাইডেশন পদ্ধতি KLa এর জন্য এবং ডাইন্যামিক রেসপন্স পদ্ধতি ডাইন্যামিক রেসপন্স পদ্ধতি হলো সবচেয়ে সুবিধাজনক যেহেতু এটা প্রাথমিক ধাপের একটি কোর্স তাই সবচেয়ে প্রচলিত এই পদ্ধতিটি ডাইন্যামিক রেসপন্স পদ্ধতিটি নিয়েই কথা বলা যাক এই পদ্ধতির প্রেক্ষাপটটি বুঝতে আমরা আবারো অক্সিজেনের ভর সমতার দিকে তাকাই ব্রথ বিয়োগ বুদবুদ এই সিস্টেমের জন্য এটা হলো আমাদের এখানে ভরের সমতা এটা লেখা হয়েছে ব্রথ বিয়োগ বুদবুদ এই সিস্টেমের জন্য আউটপুট রেট 0 কারণ তোমরা জানো আমরা আমাদের সুবিধামতো এমন সিস্টেম নিয়েই কাজ করছি যেটা হলো ব্রথ বিয়োগ বুদবুদ উৎপাদনের হার হলো 0 এখানে কোনো বিক্রিয়া হচ্ছে না যেটা এক্ষেত্রে অক্সিজেন উৎপন্ন করবে ইনপুট রেট হলো যেমনটি আমরা দেখেছি এবং যদি সেল থেকে থাকে তাহলে কম্পোজিশন রেটকে প্রকাশ করা হয় qO2 গুণন সেল ঘনমাত্রা গুণন আয়তন দ্বারা qO2 হলো অক্সিজেনের কনজাম্পশন রেট প্রতি একক সেল ঘনমাত্রায় সেল ঘনমাত্রার ভিত্তিতে এটাই হলো অক্সিজেনের কনজাম্পশন রেট অতএব তোমাকে এটাকে গুণ করতে হবে সেল ঘনমাত্র্রা দিয়ে প্রতি একক সময়ে একক আয়তনের ভর পেতে হলে এবং পুনরায় এটাকে গুণ করতে হবে আয়তন দিয়ে প্রতি একক সময়ের ভর পেতে স্পেসিফিক অক্সিজেন কনজাম্পশন রেটের নামই হলো qO2 যখন কোনো সেল থাকে না সমীকরণটি সমাধান করে পাই ইন্টিগ্রালের ছক থেকে আমরা এই ধরনের রাশির ইন্টিগ্রাল বের করে নিই এর সমাধান হলো তাহলে এর লেখচিত্রে kLa হলো ঢাল এখান থেকেই আমরা ডাইন্যামিক রেসপন্স পদ্ধতির মূলনীতিটি পাচ্ছি ডাইন্যামিক রেসপন্স পদ্ধতি সেলের অনুপস্থিতিতে প্রয়োগ করা হয় kLa নির্ণয় করা হয় সেলের অনুপস্থিতিতে ব্রথে এটা ঠিক আছে কিন্তু কোনো সেল এতে থাকতে পারবে না যদি আমাদের কাছে একটি পরীক্ষণের তথ্য উপাত্ত থাকে যেটি থেকে আমরা সময়ের সাথে তরলে অক্সিজেনের ঘনমাত্রার পরিবর্তন সম্পর্কে জানতে পারি তাহলে আমরা kLa কে ঢাল হিসেবে পাবো এটাই করা হয়ে থাকে বায়োরিয়েক্টরের kLa মান নির্ণয় করতে এই পরীক্ষণটিই করা হয় সাধারণত পরীক্ষণটি এরকম হয়ে থাকে আমাদের কাছে DO পরিমাপক আছে সময় পরিমাপক আছে শুরুতে অবশ্যই ব্রথে অক্সিজেন থাকবে কারণ এটি বাতাসে নিষ্কাশিত বাতাস বা জীবাণুমুক্ত বাতাসে উন্মুক্ত করা হয়েছে তাহলে আমরা নিশ্চিত হতে পারছি যে এখানে কোনো অর্গানিজম নেই আমাদের প্রথমত ব্রথ থেকে সকল অক্সিজেন নিষ্কাশন করে দিতে হবে এটা করার জন্য আমরা নাইট্রোজেন ব্যবহার করি ব্রথের মধ্য দিয়ে নাইট্রোজেনের বুদবুদ নাইট্রোজেন সরাসরি ব্রথের সকল অক্সিজেনকে সরিয়ে দেয় এবং যদি আমরা নাইট্রোজেন প্রয়োগের পর থেকে সময়ের সাথে দ্রবীভূত অক্সিজেনের মাত্রাকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে এটা কিছুক্ষণ পর 0 তে নেমে আসবে 0 তে আসলে এটা নিশ্চিত করবে যে এটা সত্যি সত্যিই 0 কিছুক্ষণ ধরে দেখবে যে 0 তে মান স্থির থাকে কিনা এবং এরপর যদি আমরা বাতাস প্রবেশ করাই তাহলে ব্যাপারটি অনেকটা এরকম হবে দ্রবীভূত অক্সিজেন বাড়তে থাকবে এবং দ্রবীভূত অক্সিজেনের স্যাচুরেটেড মানে পৌঁছবে আমরা কিছুটা কম স্যাচুরেশনে শুরু করছি যেটাই সাধারণত হয়ে থাকে এবং এখান থেকে আমরা এই ধরনের লেখচিত্রের জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারি যদি আমরা এর দিকে তাকাই এখানে এটা ধরে নেওয়া হচ্ছে যে সরলরেখা হবে তাই এটা শুধু ওই অংশের জন্যই প্রযোজ্য হয় যেখানে লেখচিত্রটি সরলরৈখিক তাই আমরা এমন অংশই বেছে নিই যেখানে এই লেখচিত্রটি সরলরৈখিক এবং এরপর এর ঢাল নির্ণয় করি এভাবেই আমরা kLa এর মান নির্ণয় করি DO প্রোব যে প্রোবটি ব্যবহৃত হয় দ্রবীভূত অক্সিজেনের মাত্রা পরিমাপ করতে এর ছবি দেখতে তোমরা উল্লেখিত ভিডিওটি দেখে নিতে পারো এটি একটি তড়িৎ রাসায়নিক প্রোব সুতরাং তোমার কাছে থাকবে একটি ক্যাথোড যেটি হলো প্লাটিনাম একটি অ্যানোড যেটি হলো সিলভার সুতরাং তড়িৎ রাসায়নিক প্রোবে তোমার প্রয়োজন হবে একটি ক্যাথোড এবং একটি অ্যানোড এবং একটি ইলেক্ট্রোলাইট ইলেক্ট্রোলাইট হতে পারে পটাশিয়াম ক্লোরাইড KCl এই সবগুলো থাকে একটি ছোট পাত্রে যেটি অক্সিজন ভেদযোগ্য পর্দা দ্বারা ঘেরা তোমার কাছে একটি ক্যাথোড আছে একটি অ্যানোড আছে একপ্রকারের এবং তোমার কাছে আছে ইলেক্ট্রোলাইট এবং অক্সিজেন ভেদ্য পর্দা আর এইসব কিছু ডোবানো আছে মিডিয়ামে অক্সিজেন মিডিয়াম থেকে পর্দার মধ্য দিয়ে পরিবাহিত হয় এবং ক্যাথোডের সাথে নিম্নোক্ত উপায়ে বিক্রিয়া করে প্লাটিনাম যেটি হলো ক্যাথোড তার উপস্থিতিতে অক্সিজেন তোমাকে দেয় হাইড্রোক্সিল আয়ন

অ্যানোডে তোমার কাছে আছে সিলভার ইলেকট্রোডে উপরের দুটি বিক্রিয়া সংঘটিত হয় যখন ইলেকট্রনগুলো ইলেকট্রোডে যায় যদি তুমি ইলেকট্রোডগুলোকে একটি তারের মাধ্যমে সংযুক্ত করো তাহলে তুমি তড়িৎ প্রবাহ দেখতে পাবে উৎপন্ন তড়িৎ প্রবাহ দ্রবীভূত অক্সিজেনের সমানুপাতিক এখানে এটাই হলো মূলনীতি এবং এটাই হলো তড়িৎ রাসায়নিক প্রোবের মূলনীতি এছাড়াও অপটিক্যাল প্রোবও রয়েছে আমি তোমাদেরকে একটি লিংক দিয়েছি অপটিক্যাল DO সেন্সরের এটা একটি ভিডিও তোমরা ভিডিওটি দেখে নিতে পারো বিস্তারিত জানতে লেকচারটি শেষ করা যাক প্র্যাকটিস প্রবলেম 41 দিয়ে আমরা এই সমস্যাটি পরবর্তী লেকচারে সমাধান করবো KLa এর পরিমাপ নিতে চর্চার জন্য এই প্রবলেমটি এই তথ্য উপাত্তগুলো নেওয়া হয়েছে ডাইন্যামিক রেসপন্স পদ্ধতিতে একটি স্টার্ড ট্যাংক বায়োরিয়েক্টরের KLa নির্ণয়ের সময় যেটি অপারেট করছে 500 rpm এ 1 বায়ুমন্ডলীয় চাপে এবং 37 degree C এ অক্সিজেনের উৎস হচ্ছে বায়ু একটি মিলিভোল্ট মিটার ব্যবহার করা হয়েছে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা জানতে এই তথ্য উপাত্ত থেকে বায়োরিয়েক্টরটির KLa নির্ণয় করো এই ধরনের উপাত্তই সাধারণত পাওয়া যায় আমার মনে হয় এটা আমার ডক্টরালের দিনগুলোতে আমার নিজের বায়োরিয়েক্টরের পরীক্ষণের সময়ই সংগৃহীত সময় বনাম DO সময় আছে সেকেন্ডে DO আছে মিলিভোল্টে তোমার কাছে এই বিভিন্ন মানগুলো দেওয়া আছে এই তথ্য উপাত্ত দিয়ে তোমাকে বলা হয়েছে K L a নির্ণয় করতে অনুগ্রহ করে এগিয়ে যাও এবং এটা করো পরবর্তী লেকচারে আবার দেখা হবে এবং আমরা এই প্রবলেমটি সমাধান করবো